সুতরাং এই ভিডিও তে আমরা দেখব যে অন্য কোন ইকুয়েশন্স গুলি হোমোজেনিয়াস ইকুয়েশন্সে হ্রাস করা যেতে পারে আপনি জানেন কিভাবে হোমোজেনিয়াস ইকুয়েশন্স সল্ভ করতে হয় এবং আপনি কিছু সহজ ইকুয়েশন্সও দেখেছেন যা হোমোজেনিয়াস ইকুয়েশনে হ্রাস করা যেতে পারে সুতরাং এই ভিডিওতে আমরা দেখব অন্য ধরণের প্রশ্নগুলি যেগুলো হোমোজেনিয়াস ইকুয়েশনে হ্রাস করা যেতে পারে এছাড়াও আমরা একজ্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের সংজ্ঞা তাকে ইন্টিগ্রেট করা এবং কিভাবে সল্ভ করতে হয় তা শিখব তার মানে এই একজ্যাক্ট ইকুয়েশন্সগুলি কখনও কখনও ডাইরেক্ট ইন্টিগ্রেশন বা মেথড দিয়ে সল্ভ করা যেতে পারে তা আমরা দেখব সুতরাং আমাদের হোমোজেনিয়াস ইকুয়েশন্সগুলি হ্রাসযোগ্য ছিল আমরা আগে যা বেছে নিয়েছি তা হল সহজ ফর্ম সুতরাং আমরা সেই ফর্মের কিছু ফাংশন পেতে পারি yfa1xb1yC1a2xb2yC2 ঠিক আছে সুতরাং আমরা কীভাবে এটি সল্ভ করব যেখানে f একটি নির্দিষ্ট ফাংশন সুতরাং আপনি একই পদ্ধতি অনুসরণ করে কিছু H xXh এর জন্য নতুন ভ্যারিয়েবল হিসাবে x y এর সন্ধান করেন yYk ঠিক আছে সুতরাং আপনার এই রূপান্তর টি আছে তারপর আপনি নতুন ভ্যারিয়েবলের হিসাবে বাম হাতের দিকটি হ্রাস করুন dydxfa1Xb1Ya2Xb2Y

আপনি যদি একই জিনিস পুনরাবৃত্তি করেন f ছাড়া আমাদের আগে যা ছিল তা হল 1 f অফ x ইকুয়াল টু 1 এখন আমাদের কাছে একটি জেনারেল যোগফল আছে আমরা f এর সাথে থাকা কিছু একটি ভ্যারিয়েবল হিসাবে বিবেচনা করি সুতরাং এই জেনারেল f টি স্কয়ার বা অন্য কিছু হতে পারে শুধু মাত্র f এর সাথে থাকা জিনিসটি হোমোজেনিয়াস হতে হবে যদি f ও হোমোজেনিয়াস হয় আপনি এটি বের করতে পারেন যখন আপনি K x প্রতিস্থাপন করেন ঠিক আছে তাই আপনি যদি এটি এই ফর্মে হ্রাস করেন fa1k Xb1k Ya2k Xb2k Yklfa1Xb1Ya2Xb2Y তাহলে ইকুয়েশন্টি হোমোজেনিয়াস তাই আমি কীভাবে সমাধান করতে হয় কীভাবে যেতে হয় এবং এই পদ্ধতিটি প্রয়োগ করতে বেরিয়ে আসতে হয় তার একটি উদাহরণ দেব সুতরাং আসুন আমরা এই উদাহরণটি করি সল্ভ dydx12xy 1x22 আপনি ভিতরটি দেখতে পারছেন এটি এই ফর্মে রয়েছে f হল 12 x2 ঠিক আছে আপনি যদি এইভাবে চিনতে পারেন x এর দিক থেকে f এই xy 1x2এর সমান পুরো জিনিসটি x এখানে আমার কাছে 12 x2 আছে পুরো জিনিসটি একটি ভ্যারিয়েবল হিসাবে দেখুন তাই রূপান্তরের জন্য আপনি xXh খুঁজছেন y Yk ভ্যারিয়েবলের সমান এগুলি হল নতুন ভ্যারিয়েবল X Y আপনি কিছু সংখ্যা চান যেমন h k যাতে এই ইকুয়েশনের ডান দিকে একটি হোমোজেনিয়াস ফাংশন হয় আমরা কি তা করতে পারি সুতরাং আপনি যদি এটি করতে চান তবে এটি ঘটে এই রূপান্তরের সাথে আমরা যা দেখেছি তা হল dydx12xy 1x22 আপনার কাছে dydx12XYhk 1Xh22আছে তাই আমি x এর পরিবর্তে Xh y এর পরিবর্তে Yk প্রতিস্থাপিত করেছি তো তোমার কাছে ডিনোমিনেটরে Xh2আছে সুতরাং এখন আমি আমার hk এমনভাবে বেছে নিই যাতে hk 10 এবং h20 ঠিক আছে তাহলে রূপান্তরটি কি আমি কত গুলি সংখ্যা পাই যা এর সমাধান করে সুতরাং আমি যদি আমার h বেছে নিই 2 এর সমান এবং k 3 এর সমান যা এই সলিউশান টিকে 0 করে তোলে ঠিক আছে তাই আমার রূপান্তর বোঝায় xX 2 y Y3 প্রশ্নটি dydx12XYX2 হয়ে যায় স্পষ্ট ভাবে যখন আমি kX kY প্রতিস্থাপন করি k স্কোয়ার বেরিয়ে আসে তখন এটি একটি হোমোজেনিয়াস ফাংশন সুতরাং এই ইকুয়েশনটি এখন এই রূপান্তরের সাথে হোমোজেনিয়াস এই রূপান্তরের সাথে প্রদত্ত ইকুয়েশনটি এখন একটি হোমোজেনিয়াস ইকুয়েশনে পরিণত হয় সুতরাং আমরা এখন এই হোমোজেনিয়াস ইকুয়েশনটি সল্ভ করব সুতরাং পদক্ষেপটি কী আমাদের ডান দিকে X কমন নিতে হবে X বের করার জন্যতারপর আমরা যা পাই তা হল dydx12XYX2121YX2 সুতরাং X স্কোয়ার বাতিল হওয়ার পরে এটিই আপনার ডিফারেনশিয়াল ইকুয়েশন সুতরাং এখন আপনি YXv নতুন ভ্যারিয়েবল হিসেবে চয়ন করুন কীভাবে আমরা নতুন পদ্ধতি দিয়ে হোমোজেনিয়াস ইকুয়েশন্টি সল্ভ করব তার জন্য আমরা Y এর সমান কিছু নতুন নির্ভরশীল ভ্যারিয়েবল v এবং স্বাধীন ভ্যারিয়েবল x বেছে নিয়েছি এটি আমাকে dYdXvXdvdX দেয় ঠিক আছে যা আমরা জানি dydx121YX2121v2 সমান ঠিক আছে সুতরাং বাম দিকের dYdX আমি vXdvdX দিয়ে প্রতিস্থাপন করি এবং এটি আমি 121YX2121v2 প্রতিস্থাপন করি সুতরাং এটি আমাকে XdvdX121v2 v121v22v 2v1v22 দেবে সুতরাং এটি বন্ধ ঠিক আছে আপনার কাছে 1v22 আছে সুতরাং আমরা এই ইকুয়েশনে দেখতে পারি যে ভ্যারিয়েবলগুলি সহজেই পৃথক dv1v2dX2X করতে পারেন এবং তারপর আপনি ইন্টিগ্রেট করতে পারেন আবার ইন্টিগ্রেশন দেয় v 12log X 12log C আমি এটিকে অর্ধেক log C বলি C আরবিট্রারি log C ও আরবিট্রারি 12log Cও আরবিট্রারি কনস্ট্যান্ট আমি কেন এটি করেছি যাতে আমি সহজেই এটি কে সরল করতে পারি 12log C ঠিক আছে তাই এটি বোঝায় 2v log C এটা আমাদের vtan 12log C X দেয় তারপর উভয় দিক থেকে tan কমন গ্রহণ করে আমরা ইকুয়েশনের জেনারেল সলিউসান পাই ঠিক আছে সুতরাং এটি dydx121YX2 তাই এখনও আপনাকে নতুন ভ্যারিয়েবলগুলি রাখতে হবে সুতরাং v v YX দ্বারা দেওয়া হয় যেখানে YXtan 12log C X এটি YX tan 12log C X বোঝায় এখন মূল ভ্যারিয়েবলে ফিরে যাব Xx2 Y Y 3 আপনি এটি রেখেছেন সুতরাং y3x2 tan 12log C x2 আপনার সাধারণ সমাধান আপনি যদি সত্যিই 3 এর সমান চান আপনি এটি এই দিকে আনতে পারেন এবং এটি এইভাবে লিখতে পারেন এটি আপনার ছোট x ছোট y ভ্যারিয়েবলগুলিতে প্রদত্ত ইকুয়েশনের জেনারেল সলিউসান সুতরাং আমরা এটিকে হোমোজেনিয়াস ইকুয়েশনে হ্রাস করি এবং তারপর হোমোজেনিয়াস ইকুয়েশন সল্ভ করার পদ্ধতিটি ব্যবহার করি অবশেষে রূপান্তরটি ব্যবহার করি প্রদত্ত ইকুয়েশনের জেনারেল সল্যুশন পেতে নতুন পুরানো ভ্যারিয়েবলগুলি নিয়ে আসি সুতরাং এইভাবে আমরা কিছু ইকুয়েশন্স সল্ভ করি যেখানে ভ্যারিয়েবলগুলি পৃথক করা যেতে পারে যখন আপনার কাছে ডিফারেনশিয়াল ইকুয়েশন্ dydxfxy থাকে এটি একটি ফার্স্ট অর্ডার জেনারেল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম যা আপনার কাছে রয়েছে যখন fxy হয় আপনি এই ভ্যারিয়েবলগুলি পৃথক করতে পারেন x এবং y যখন fxy একটি হোমোজেনিয়াস ইকুয়েশন হয় আপনি জানেন কিভাবে এটি সল্ভ করতে হয় আপনি জানেন কিভাবে জেনারেল সলিউসান খুঁজে পেতে হয় এবং fxy যদি একটি নির্দিষ্ট ফর্ম আছে যেমন আমি আগে দেখিয়েছিলাম একটি পূর্ববর্তী পদ্ধতি যেখানে আপনার এই ফর্ম আছে আপনি জানেন কিভাবে এটি সল্ভ করতে হয় আপনি জানেন কিভাবে এটি একটি আরো জেনেরোস ইকুয়েশনে হ্রাস করতে হয় এবং তারপর এটি সল্ভ করতে হয় এরপরে আমরা যা করি তা হল আমরা এটি fxydx dy0 এর মতো লিখতে পারি তাই না সুতরাং সাধারণভাবে আমরা Mxy dxNxy dy0 লিখতে পারি তাই এইভাবেও আমরা কিছু ফার্স্ট অর্ডার ODE প্রতিনিধিত্ব করতে পারি পরিশেষে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা এই ফর্মেও দেখতে পারি যখন আমার এই রকম একটা ফর্ম থাকে সরলীকরণের জন্য আমি লিখি M dxN dyduxy0 কিছু টোটাল ডেরিভেটিভ বলে আমি Mxy পুনরাবৃত্তি করি না এটি x y dx এর একটি ফাংশন N x y dy এর একটি ফাংশন সুতরাং আমি চাই এটি কিছু ফাংশন Uxy এর টোটাল ডেরিভেটিভ হোক আমি যদি এভাবে লিখতে পারি ঠিক আছে তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটি কি M dxN dy0 সুতরাং M dxN dyduxy0 Uxy টোটাল ডেরিভেটিভের সমান যা 0 এর সমান সুতরাং এর অর্থ হল এটি সহজ ঠিক এখন আমি সহজেই এই ইকুয়েশনটি ইন্টিগ্রেট করতে পারি এখন সমীকরণটি এই আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি uxyকনস্ট্যান্টের সমান পাই সুতরাং এটি আপনার জেনারেল সল্যুশন আপনার একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে এটি এই ফর্মে রাখুন M dxN dy তাহলে একটি ফাংশনের টোটাল ডেরিভেটিভ কী তাই duxy আছে যা হল ভ্যারিয়েবলগুলির প্রতীকের একটি ফাংশন তাই এটি du∂u∂x dx∂u∂y dy0 জড়িত তাই এই ফর্মটি কিছু ফাংশন uxy জন্য 0 এর সমান যদি এটি আপনার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় তার মানে ∂u∂x আপনার M ∂u∂y আপনার N M এবং N যদি আপনি এই ফর্মের মতো কিছু ফাংশন u দিয়ে লিখতে পারেন তাহলে আপনি সরাসরি ইন্টিগ্রেট করতে পারেন উদাহরণস্বরূপ y dx x dy 0 আপনি যদি এই ইকুয়েশন্টি সল্ভ করতে চান তবে আপনি কিছুই করতে পারবেন না ভ্যারিয়েবলগুলি ইতিমধ্যে পৃথক করা হয়েছে এটি আমি সহজেই সেই ফর্মে রাখতে পারি তাহলে আমি কিভাবে এটা লিখব আমি শুধু লিখতে পারি y dx x dyy2 0 যদি এটি 0 হয় এটিও 0 যদি y 0 এর সমান না হয় ঠিক আছে সুতরাং আমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডোমেইন টি বিবেচনা করতে হবে যেখানে y 0 এর সমান তা এড়ানো হয় তাহলে এটা কি এই এখন ইকুয়েশন্টি এই এটা আমি এই ভাবে লিখতে পারি y dx x dyy2 আসলে ডেরিভেটিভ dxy0 এর এটি এই ফর্মের মতো x y ফাংশনের টোটাল ডেরিভেটিভ যেখানে uxy 0 এর সমান সুতরাং ইন্টিগ্রেশন আপনাকে সরাসরি xyC দেবে যা একটি জেনারেল সলিউসনতাই না সুতরাং এর অর্থ আপনি কিছু ইকুয়েশন্স সরাসরি ইন্টিগ্রেট করতে পারেন আপনি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিতে পারেন এবং দেখতে পারেন যে আপনি এটি কিছু ফাংশনের টোটাল ডেরিভেটিভ হিসাবে লিখতে পারেন কিনা যাতে আপনি ইন্টিগ্রেট করতে পারেন তাই এই ইকুয়েশনগুলিকে সঠিক ইকুয়েশন বলা হয় সুতরাং এটি একটি উদাহরণ আমি আরও একটি উদাহরণ দিতে পারি যদি আপনি এটি সল্ভ করতে চান সামান্য জটিল কিন্তু আপনি করতে পারেন x dy y dx xx2 y2 dx আসুন আমরা বলি যে আমাদের কাছে এটি আছে আমরা আবার একইভাবে এটি সল্ভ করতে পারি আপনি সুন্দরভাবে এটি ফর্মে রাখতে পারেন তা আমরা কীভাবে করব এটা আপনাকে কমনসেন্স এর সাথে করতে হবে তাই প্রথমে আপনি রুট এর ভিতরের x2 টি কমন নিয়ে রুটের বাহিরে বের করুন যার জন্য আমরা x স্কোয়ার পাব x dy y dxx21 yx2 dx যদি আমি x2 দিয়ে ভাগ করি আমি এটি অপসারণ করি এবং এখানে রাখি x dy y dxx21 yx2 dx তাই ইকুয়েশন্টি এখন এটাই x dy y dxx2 হল dyx1 yx2 dx এর টোটাল ডেরিভেটিভ এটিও আমি ইন্টিগ্রেট করতে পারি আপনার কাছে যা আছে তা du 1 u2 dx মতো কিছু আপনি কি জানেন না কিভাবে এটি সল্ভ করতে হয় বরং du1 u2 dx তাই আপনি উভয় পক্ষকে ইন্টিগ্রেট করেন ঠিক আছে dx এখন আপনি উভয় পক্ষকে ইন্টিগ্রেট করুন আপনি এই ইন্টিগ্রেশনটি du1 u2 dxC পান এই du1 u2 মানে yx xC তাই আমি সরাসরি ইন্টিগ্রেট করে জেনারেল সল্যুশন পেয়েছি সুতরাং এইভাবে কিছু ইকুয়েশন্স টোটাল ডেরিভেটিভ ব্যবহার করতে পারে সুতরাং আপনি এটির একটি অংশ বা সম্পূর্ণটা টোটাল ডেরিভেটিভ হিসাবে লিখতে পারেন যাতে আপনি ইন্টিগ্রেট করতে পারেন সুতরাং সরাসরি ইন্টিগ্রেশন এটি দেবে সুতরাং আমরা সঠিক ইকুয়েশনটি কী তা সংজ্ঞায়িত করব সুতরাং আপনি যদি প্রদত্ত ODE থেকে এমন একটি u ফাংশন খুঁজে পেতে পারেন তবে আপনি এটি এই ফর্মে রাখুন তারপর আপনি বলেন যে প্রদত্ত ডিফারেনশিয়াল ইকুয়েশনটি এক্সাক্ট du 0 এর সমান সুতরাং আমাকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটি সংজ্ঞায়িত করতে দিন আমি এই dydxfx y ইকুয়েশন্টি এই Mxy dxNxy dy0 ফর্মে রাখব এটি এক্সাক্ট যদি কোনও ফাংশন ux y আপনার x y কে সন্তুষ্ট করে যাতে আমি এই বাম দিকটি M dxN dydu এর টোটাল ডেরিভেটিভ হিসাবে লিখতে পারি তার মানে du∂u∂x dx∂u∂y dy আপনি সহজেই উভয় পক্ষের তুলনা করলে M∂u∂xএবং N∂u∂y পাবেন সুতরাং ইকুয়েশন্টি এক্সাক্ট বলা হয় যদি এই M এবং N আপনি কিছু ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভের মতো লিখতে পারেন ফাংশন মানে 2টি ভ্যারিয়েবল x এবং y একবার আপনি এটি পেলে আমরা ফলাফল পেয়ে যাব এই সমাধান পদ্ধতি তাই এখন আমরা এক্সাক্ট ইকুয়েশন্সগুলি বিবেচনা করব ধরুন আপনি যে ইকুয়েশন্টি দিয়েছেন তা এক্সাক্ট তার মানে এটা সন্তুষ্ট অবিলম্বে আপনি কী বলতে পারেন ∂M∂y2u∂y ∂x2u∂x ∂y∂N∂x ধরে নিন যে u যদি এটি সন্তুষ্ট করে তবে এই মিক্স ডেরিভেটিভগুলি কন্টিনুয়াস ঠিক আছে যদি M dxN dy0 হয় তাহলে আপনি এটাই পাবেন এটি বোঝায়∂M∂y∂N∂x যদি একটি ইকুয়েশন এক্সাক্ট হয় আপনার এই ফলাফল পাবেন এটি এমন হয় যে যদি এটি প্রদত্ত ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য সত্য হয় তবে ইকুয়েশন্টি এক্সাক্ট হবে তাই শুধু কথোপকথন সত্য যদি ∂M∂y∂N∂x তাহলে ইকুয়েশন্ M dxN dy0 একটি এক্সাক্ট ইকুয়েশন্ তার মানে যদি এটা সত্য হয় তাহলে কিছু u আছে যা আমার পেতে সক্ষম হওয়া উচিত তাই না সুতরাং আপনার এখানে একটি সংজ্ঞা আছে তাই যদি কিছু সঠিক হয় তাহলে সংজ্ঞা থেকে আমি কিছু uxyএর জন্য M∂u∂x N∂u∂y লিখতে পারি যদি এটি সত্য হয় এটিও সত্য হওয়া উচিত এটাই কথোপকথনের অর্থ সুতরাং আমাদের এমন একটি ফাংশন এক্সিস্ট করে দেখাতে হবে ঠিক আছে সুতরাং ধরে নিন যে এমন একটি ফাংশন এক্সিস্ট করে যদি এটি এক্সিস্ট করে থাকে তবে এটি M∂u∂x হতে হবে আপনি এটি দিয়ে শুরু করুন Mxy∂uxy∂x সুতরাং এম কি তাই আপনি যদি uxy Mxy এর উভয় দিককে x এর সাথে ইন্টিগ্রেট করেন তবে আমরা ∂uxy∂x dxMxydxgy পাই যেটা t এর একটি আরবিট্রারি ফাংশন পাই gy যেখানে gy একটি আরবিট্রারি ফাংশন সুতরাং যখনই আপনি উভয় পক্ষকে ইন্টিগ্রেট করবেন যেখানে ডোমেইন নির্দিষ্ট করা হয়নি আপনি কেবল ইনডেফিনিট ইন্টিগ্রেশন ব্যবহার করবেন যেটা আপনি একটি কনস্ট্যান্ট হিসাবে লিখছেন যদি এটি x এর একমাত্র ভ্যারিয়েবল হয় আপনি কেবল ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট C একীভূত করুন gy সেই অর্থেও কনস্ট্যান্ট সুতরাং এর অর্থ একবার আপনি এই ডিফারেনশিয়াল ইকুয়েশন্টি পেলে একটি অন্তর্নিহিত ডোমেইন রয়েছে যা আপনি ইন্টিগ্রেট করছেন সুতরাং সেই নতুন ডোমেইন x y এ আপনি সর্বদা x0 y0 তুলতে পারেন সাধারণত আপনি এটি x0 y000 হিসাবে চয়ন করতে পারেন সাধারণত x0 y0 হল আপনার ডোমেইন যেখানে ইকুয়েশন্টি সংজ্ঞায়িত করা হয় সুতরাং আমি x0 থেকে x পর্যন্ত ডেফিনিট ইন্টিগ্রেশন ব্যবহার করি x0x∂uxy∂x dxx0xMxy dx যদি আমি তা করি আমাকে এই আরবিট্রারি কনস্ট্যান্ট লিখতে হবে না তাই না সুতরাং এটি বোঝায় ux y ux0y x0xMxy dx y x0 থেকে xএর সমান আপনি দেখতে পারেন এই অংশটি y এর ফাংশন x0 ইস ফিক্সড সুতরাং u একটি আরবিট্রারি ফাংশন এবং এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সল্যুশন সুতরাং যখন আপনার একটি স্বেচ্ছাচারী ফাংশন থাকে gy হল আপনার কাছে থাকা কনস্ট্যান্টটি সুতরাং এর অর্থ ux yx0xMty dtg আমি এই x কে ডামি ভ্যারিয়েবল হিসাবে বেছে নিতে পারি t ux0y x0হল ফিক্সড সুতরাং আপনি gy কে একটি আরবিট্রারি কনস্ট্যান্ট বলেন যেখানে G একটি আরবিট্রারি ফাংশন সুতরাং আমরা এক্সাক্ট ইকুয়েশন্টি দেখেছি এবং আমরা এর বিপরীত অংশটি দেখেছি সুতরাং যখন এটি এক্সাক্ট হয় তখন আমরা প্রয়োজনীয় শর্ত দিয়েছি এবং তারপরে কনভার্স টি দেখতে আমরা একই শর্ত পরীক্ষা করেছি ইকুয়েশন্টি এক্সাক্ট কিনা তার মানে একবার আপনি সেই অবস্থা পরীক্ষা করার পরে ∂M∂y∂N∂x আপনি দেখতে চান যে আপনি একটি ফাংশন ux y পেতে পারেন কিনা এই ধরনের ডেরিভেটিভ যে আপনার ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়া উচিত du0 আপনার প্রদত্ত ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি আমরা এমন একটি u খুঁজে পেতে পারি তার মানে বিপরীত অংশটি সম্পন্ন হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে এটি চালিয়ে যাব